সুপ্রভাত ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি বিষয়ে আপনাদেরকে পুনরায় স্বাগত জানাই আমি মেট্রোলজির মধ্যে স্ট্যাটিসটিকস নিয়ে কথা বলবো এই কোর্সের ব্যাপারে আপনাদের যা ফিডব্যাক পাচ্ছি তার ভিত্তিতে এই লেকচারে আমি স্ট্যাটিসটিকস এর কিছু প্রাথমিক ও মৌলিক ধারণা নিয়ে আলোচনা করবো আমি এখানে একটা কাঠামো ডিজাইন করেছি যার মাধ্যমে স্ট্যাটিসটিকস এর মৌলিক ধারণাগুলোর ওপরে বিশেষ করে মেট্রোলজিতে কিছু আলোকপাত করতে পারি আমি এখানে ডেস্ক্রিপটিভ অ্যানালিটিকস নিয়ে আলোচনা করব যেমন আমি আগে বলেছিলাম যে ডেস্ক্রিপটিভ অ্যানালিটিকস মানে হলো ডাটা বা ডাটার সঠিকভাবে উপস্থাপনা করা সম্বন্ধে ব্যাখ্যা করা বা স্পষ্ট করে বলা ডাটা এখানে রয়েছে আমাদের পর্য্যবেক্ষণের মাধ্যমে যে রিডিং গুলো পেয়েছি সেটাই ডাটা আমরা সেগুলো যন্ত্রপাতির মাধ্যমে পেয়েছি আমাদের সেগুলো কোনোভাবে বর্ণনা করতে হবে আমাদেরকে অ্যাভারেজ ও মিন বার করতে হবে এই মিন কোন শ্রেণীতে পড়বে এটা হচ্ছে সেন্ট্রাল প্রবণতা তারপর আমরা পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা বলছি ডিসপারশন ডাটার ব্যাপ্তি কতটা সেটাই হলো ডিসপারশন আমি মিডিয়ান নিয়ে আলোচনা করবো মিডিয়ান হচ্ছে ডাটার অবস্থান আমাদের ডাটা কোথায় থাকবে আমাদের যে পর্য্যবেক্ষণ গুলো করছি সেগুলো পুরো ডাটা সেটের মধ্যে কোথায় থাকবে এখন আমরা ডাটা ভিসুয়ালাইজেশান সম্বন্ধে কিছু বলবো কিভাবে ডাটাকে গ্রাফিকালি উপস্থাপনা করবো সে ব্যাপারে বলবো আমি এখানে শুরু করবো ডেস্ক্রিপটিভ অ্যানালিটিকস থেকে অথবা আরো ভালোভাবে বলতে গেলে বলতে হয় ডেস্ক্রিপটিভ স্ট্যাটিসটিকস দিয়ে এখানে 4 টা উপাদান আছে যেটা আমি ডেস্ক্রিপটিভ স্ট্যাটিসটিকসের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করার সময় বলেছিলাম 1 নম্বর হলো সেন্ট্রাল প্রবণতা অথবা যেটা আমরা বলছি ডাটার ভ্যালু এমনকি ভ্যালুও নয় আমি এটা বলবো পুরো ডাটার প্রধান ভ্যালু এবং সেটা আসল ভ্যালুর খুব কাছে থাকবে আমি বলতে চাইছি এটা আসল ভ্যালুর খুব কাছে থাকা উচিত এখন সেটা আছে না নেই সেটা আলাদা প্রশ্ন আমরা এটাকে ডিল করব যখন আমরা এরার নিয়ে কাজ করবো কিন্তু এটা আসলে একদম সঠিক ভ্যালুর কাছাকাছি থাকা উচিত সেন্ট্রাল প্রবণতার পরিমাপ একটা সিঙ্গেল ভ্যালু ডেস্ক্রাইব করবে এক গুচ্ছ ডাটা কিভাবে একটা কেন্দ্রবিন্দুর চারদিকে ক্লাস্টার করে আছে অন্যভাবে বললে বলা যায় ডাটা সেটের কেন্দ্র বিন্দুকে ডেস্ক্রাইব করার একটা পন্থা পরেরটা হলো ডিসপারশন যার মানে হলো ডাটার পরিব্যাপ্তি তারপর অবস্থানের কথা বলতে গেলে বলতে হয় অবস্থান হলো সবসময় কোনো একটা বিন্দুর সাপেক্ষে সেটা কোথায় থাকছে আমাদের কাছে একটা পুরো ডাটা সেট আছে কিন্তু সেই ডাটা সেট এভেইলেবল বা অবজার্ভড ডাটার পরিপ্রেক্ষিতে কোথায় থাকছে সেটা দেখতে হবে সুতরাং এটা অন্যান্য ডাটার সঙ্গে তুলনা করে ঠিক করা হয় অথবা আমি বলতে পারি ডাটা বিন্দু পরের বিষয় হলো ডাটা ভিসুয়ালাইজেশান যেটা ডাটার গ্রাফিকালউপস্থাপনা এটা গ্রাফিকাল নাট্যাবুলার ফর্ম আমরা যখন ডাটা উপস্থাপন করি যখন আমরা কোনো রিপোর্ট লিখি সেক্ষেত্রে সিদ্ধান্ত বা ফলাফল যা আমরা লিখি সেটা ভিন্ন জিনিস সেটা হলো প্রেস্ক্রিপটিভ স্ট্যাটিসটিকস ডেস্ক্রিপটিভ স্ট্যাটিসটিকসে আমাদের শুধু ডাটাগুলোকে ঠিকঠাকভাবে উপস্থাপনা করতে হয় সেক্ষেত্রে আমরা কি ধরনের প্লট ব্যবহার করবো সুতরাং ডাটার গ্রাফিকাল উপস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং সেন্ট্রাল প্রবণতা থেকে শুরু করা যাক সেন্ট্রাল প্রবণতার 4 টা পরিমাপ আছে যেগুলো হলো মিন মিডিয়ান মোড এবং মিডরেঞ্জ midrange আপনারা সকলেই মিন সম্বন্ধে জানেন আমরা প্রায়ই এই ভ্যালুটাকে অ্যাভারেজমিন বলি অথবা টিপিক্যাল ভ্যালু যেটা ডাটা অর্জন করতে পারবে সুতরাং এই ভ্যালুটা আর কিছুই না এটা একটা এরিথমেটিক মিন আমি এটা ভালোভাবে বলতে গেলে এরিথমেটিক মিন বলবো যেটাকে আমরা সাধারণতঃ x'বার হিসেবে চিহ্নিত করি যদি ডাটা ভ্যালুগুলো xij হয় তাহলে এগুলো হলো ডাটা পয়েন্টস সুতরাং এটা হলো আমাদের অ্যাভারেজ অথবা ভালোভাবে বলতে গেলে আমরা এটাকে মিন বলবো আমরা আসলে এই ভ্যালুটা পেয়েছি যেমন আমরা যখন কোনো একটা বিশেষ পরিবেশের জন্য অ্যাভারেজ গ্রেড বা অ্যাভারেজ উচ্চ বা নিম্ন তাপমাত্রা চাই ধরা যাক দিনের অ্যাভারেজ তাপমাত্রা বা কোনো মাসে একটা শহরের অ্যাভারেজ তাপমাত্রা ইত্যাদি Arithmatic mean X' ∑ xijn n ঠিক আছে মিন এর মতো মিডিয়ান আমরা ব্যবহার করে থাকি মিডিয়ান হচ্ছে সেন্ট্রাল ভ্যালু সন্তত ডাটার ক্ষেত্রে আমরা মিন পাই সেখানে আমাদের কাছে এক গুচ্ছ ভ্যালু থাকে আমরা তাদের একটা অ্যাভারেজ নিই আমরা সবগুলোকে যোগ করি এবং যোগফলকে ভ্যালুর মোট নাম্বার দিয়ে ভাগ করে আমরা মিন পাই মিডিয়ান হচ্ছে সেন্ট্রাল ভ্যালু এটা মিন এর বাঁদিকেও থাকতে পারে ডানদিকেও থাকতে পারে সেটা আমরা পারে আলোচনা করবো আমরা নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো এবং সেই সঙ্গে নরমাল ডিস্ট্রিবিউশন এর স্কিউনেস এর ওপারে মনোনিবেশ করবো এবং আমরা দেখবো কিভাবে মিন মিডিয়ান এবং মোড আলাদা আলাদা ভাবে অবস্থিত থাকছে সুতরাং মিডিয়ান হলো একটা সেন্টরা ভালু আমি এটাকে বলবো মাঝামাঝি ভ্যালু যখন ডাটাগুলোকে অ্যাসেন্ডিং বা অন্য কোনো ক্রমে সাজানো হয় তার মাঝামাঝি ভ্যালু হলো মিডিয়ান অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংযে কোনো ক্রমেই সাজানো হোক না কেন মাঝামাঝি ভ্যালুটাই হলো মিডিয়ান যার কোনো পরিবর্তন হবে না কিন্তু আমরা অ্যাসেন্ডিং ক্রমটাকেই প্রথম ক্রাইটেরিয়া হিসাবে অনুসরণ করবো যখন ডাটা গুচ্ছ অথবা ভ্যালুর সংখ্যা বিজোড় হয় তখন মাঝের ভ্যালুটাই হলো মিডিয়ান কিন্তু যখন ডাটা গুচ্ছের মধ্যে জোড় সংখ্যায় ডাটা থাকে তখন আসলে দুটো সংখ্যার মাঝের ভ্যালুটাই হলো মিডিয়ান ভ্যালু মিডিয়ান ¿ n1 2 এর ভ্যালু n যখন বিজোড় মিডিয়ান ¿ 2 এর ভ্যালু n যখন জোড় এখানে 1 হলো সবথেকে ক্ষুদ্রতম ডাটার অবস্থান এবং n হচ্ছে ডাটার মোট সংখ্যা আমি এটাকে এই ভাবে বলবো আমি এইটা ক্যালকুলেট করবোএটা আসলে শুধুমাত্র একটা ভূমিকা এবং মিন মিডিয়ান সম্বন্ধে বলা এই লেকচারের উদ্দেশ্য নয় কারণ আপনারা সকালেই এই ব্যাপারে অবহিত আমি শুধু প্রাকটিস করবো এক্সেল শিট ব্যবহার করেকম্পিউটার এর প্রয়োগ করে কিভাবে এগুলো ক্যালকুলেট করা যায় সেটা আমি আপনাদের শেখাব তারপর আমরা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলবো যেখানে আমরা x বার চার্ট R চার্ট এবং এই ধরনের চার্টগুলো প্লট করবো এখানে পরবর্তী সেন্ট্রাল টেন্ডেন্সির ভ্যালুটি হলো মোড মোডকে আমরা Mo দিয়ে চিহ্নিত করি এটি সেই ভ্যালু যে ভ্যালুটি সর্বাধিক ফ্রিকোয়েন্সি তে ঘটে এখানে যে ভ্যালুটা সর্বাধিক ফ্রিকোয়েন্সি এর মধ্যে ঘটে সেটা একটি ইউনিক ভ্যালু হাতে পারে অথবা অনেক গুলো সংখ্যায় ভ্যালু হতে পারে যেমন 10 টা ভ্যালু পয়েন্টের মধ্যে 5 থকে 8 এর মধ্যে সব ভ্যালু গুলো রয়েছে এবং তাদের মধ্যে 6 সংখ্যাটা 3 বার রয়েছে কিন্তু অন্য কোনো সংখ্যা আর এত বার রিপিট হচ্ছে না সুতরাং সংখ্যা 6 কে বলা হচ্ছে মোড যদি 6 সংখ্যাটি 3 বার ও 7 সংখ্যাটি 3 বার রিপিট হয় তাহলে আমরা 2 টো মোড পাবো কিন্তু আমরা বলতে পারবো না 6 প্লাস 7 বাই 2 65 হল মোড সুতরাং যে ভ্যালুটি সর্বাধিক ফ্রিকোয়েন্সিতে রিপিট হচ্ছে সে টা হলো মোড পরের বিষয়টি হলো মিডরেঞ্জ অর্থাৎ হাইয়েস্ট ও লোয়েস্ট মাঝামাঝি ভ্যালুটাই হলো মিডরেঞ্জ হাইয়েস্ট ও লোয়েস্ট ভ্যালুর মাঝের ভ্যালুটা সুতরাং আমি যদি 5 থেকে 8 এর মধ্যে 10 টা ভ্যালু নিই যেখানে লোয়েস্ট ভ্যালু 5 ও হাইয়েস্ট 8 তাহলে মিড্ রেঞ্জ হবে মিডরেঞ্জ ¿ উচ্চতম ভ্যালু নিম্নতম ভ্যালু n 85 2 65 এখন সেন্টাল টেন্ডেন্সির 4 টা পরিমাপ বোঝাতে আমরা মিডল ভ্যালুটাকে 4 টা বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করেছি কিছু ডাটার ক্ষেত্রে এগুলো একই হতে পারে সেক্ষেত্রে ডাটাগুলো সিস্টেমেটিক ভাবে পাওয়া যাচ্ছে এই 4 টা ভ্যালু এক হতে পারে কিন্তু সাধারণতঃ এগুলো ভিন্ন হয়ে থাকে এখন আমরা কোথায় মিন মিডিয়ান মোড ব্যবহার করে থাকি সেব্যাপারে যখন আমি নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো তখন বলবো যখন আমি স্কেল নমিনাল অর্ডিনাল এবং রেঞ্জnominal ordinal and range স্কেলস সম্বন্ধে আলোচনা করেছিলাম যেখানে আমরা মিন মিডিয়ান মোড ব্যবহার করেছিলাম যেমন নমিনাল স্কেল এ আমরা 3 টেই ব্যবহার করতে পারি না কিন্তু রেসিও স্কেল এ আমরা 3 টে ভ্যালুই ব্যবহার করতে পারি এর পরের বিষয়টি হলো ডিসপারশন ডিসপারশন মানে হলো ডাটার পরিব্যাপ্তি এবং এখানে ডাটার পরিব্যাপ্তি তিনটি ভিন্ন ভাবে পাওয়া যায় ডিসপারশন এর 3 টি পরিমাপ হচ্ছে 1 রেঞ্জ 2 ভ্যারিয়েন্স 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন এই তিনটে পদ রেঞ্জ ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডাটা সেট এর পরিব্যাপ্তির পরিমাপটাকে একটা নুমেরিকাল ভ্যালু দিয়ে চিহ্নিত করে সুতরাং এটা হলো ডাটার পরিব্যাপ্তি এবং আমরা একটা নুমেরিকাল ভ্যালু দিয়ে নির্ধারিত করি সুতরাং নম্বর 1 হলো রেঞ্জ রেঞ্জ কাকে বলে আমি আগে বলেছিলাম রেঞ্জ হলো আসলে হাইয়েস্ট ভ্যালু রয়েছে এবং লোয়েস্ট ভ্যালু রয়েছে দুটোর অ্যাভারেজ বা এই দুটোর মাঝের ভ্যালুটাই হলো মিডওয়ে রেঞ্জ R H - L যেখানে R রেঞ্জ H উচ্চতম ভ্যালু L নিম্নতম ভ্যালু ডিসপারশন এর সব থেকে সহজ পরিমাপ হলো রেঞ্জ আমরা এখানে রেঞ্জ চার্ট বা R চার্ট আঁকবো এবং এক একটা সাব গ্রুপের মধ্যে তার তাৎপর্য্য কতখানি আমাদের কাছে বিভিন্ন স্যাম্পল আছে এবং প্রত্যেকটা স্যাম্পল এর জন্যে আমরা ভিন্ন ভিন্ন রকমের অবজারভেশন পাই উদাহরণ হিসেবে ধরা যাক আপনাকে শ্যাফ্টের ডায়ামিটার বার করতে হবে সুতরাং একটা প্রোডাকশন ফেসিলিটিতে প্রতি ঘন্টায় 10 টা করে শ্যাফ্ট আপনি বেছে নিলেন এবং 8 ঘন্টা কাজের সীমা ধরে নিয়ে 8 ঘন্টায় 8 বার আপনি বেছে নিলেন তাহলে আমি বলি আপনি স্যাম্পল সাইজ বাছলেন 10 এবং 8 ঘন্টায় আপনি 8 বার নিলেন সুতরাং সেক্ষেত্রে একটা গ্রুপের মধ্যে আমরা 10 টা শ্যাফ্ট পাচ্ছি যার ডায়ামিটার মাপার জন্যে আপনি ইচ্ছুক এখানে পার্থক্যের রেঞ্জটা কত এখানে আসলে রেঞ্জটা কত আসলে রেঞ্জটা কত হাইয়েস্ট ও লোয়েস্ট ডায়ামিটার এরমধ্যে পার্থক্য কত এবং একইভাবে দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে এই পার্থক্যটা কত আমরা এখানে x বার এবং R চার্টে সেগুলি আঁকার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি এটা R চার্ট কোথায় রেঞ্জটা পরিবর্তন হচ্ছে যেমন ধরা যাক দিনের শুরুতে রেঞ্জটা এই ভাবে পরিবর্তিত হতে পারে দিনের বাকি সময়ে রেঞ্জটা খুব কাছাকাছি থাকে অর্থাৎ যখন কোনো সেট আপ তৈরি করি তখন প্রথম যে শ্যাফ্টটা উৎপাদন করা হয় অথবা যখন আমরা দিনের শুরুতে শিফট বদল করি তখন ডায়ামিটার এরমধ্যে কিছু পার্থক্য পেতে পারি সুতরাং এই ব্যাখ্যাটা আমরা এখন থেকে বুঝতে পারি আমরা কোয়ালিটি কন্ট্রোল এ এই বিষয়ের প্রয়োগ নিয়ে আলোচনা করবো আমাদের পরবর্তী কোয়ালিটি কন্ট্রোল নরমাল ডিস্ট্রিবিউশন ইত্যাদির ওপর আলোচনা করার জন্য প্রস্তুত করতে আমাদের আজকের এই লেকচার পরের বিষয়টি হলো ভ্যারিয়েন্স যেটাকে আমরা লিখি এই ভাবে X বার হচ্ছে মিন যেখানে x হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু সুতরাং x হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সংখ্যা এখানে মিন এবং n হচ্ছে স্যাম্পল সাইজ এখানে খুব সহজ একটা সূত্র ব্যবহার করা হচ্ছে যেখানে x হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করবো যেটাকে আমরা এইভাবে লিখি Standard deviation σ√σ2√Variance Standard deviation σ√ ∑ xi−X bar 2 n−1 সুতরাং ডিসপারশনের পরিমাপের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবথেকে বেশি ব্যবহৃত হয় তার কারণ হচ্ছে এখানে পার্থক্যের স্কয়ার নেওয়া হয় এমনকি যখন পার্থক্যটা ওপরে বা নিচের দিকে থাকে অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সির পজিটিভ বা নেগেটিভ দিকে থাকে এটা আসলে ওই প্রভাবটাকে একটা সমতায় নিয়ে আসে অর্থাৎ নিউট্রালাইজ করে দেয় সেটাকে আমরা এর মধ্যে ধরি না কিন্তু রেঞ্জ হলো সহজভাবে লিনিয়ার অথবা অ্যারিথমেটিক পার্থক্য এবং নরমাল ডিস্ট্রিবিউশন ও অন্যান্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা মুখ্য ভূমিকা পালন করে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই 2 টি স্ট্যাটিসটিক্স কাজে লাগে এর পরে আমি পজিশন নিয়ে আলোচনা করবো কোয়ার্টাইল ও পার্সেন্টাইল দ্বারা আমরা ডাটার পজিশন ঠিক করি কোয়ার্টাইল থেকে আমরা পার্সেন্টাইল নির্ধারণ করতে পারি যদি আমার ডাটাকে ভ্যালুর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ধরা যাক 4 ভাগে ভাগ করতে চাই অর্থাৎ25 শতাংশ ডাটা এখানে 25 শতাংশ ডাটা এখানে25 শতাংশ ডাটা এখানে25 শতাংশ ডাটা এখানে মানে যদি n সংখ্যাটা 20 হয় তাহলে এই ভ্যালু গুলো হবে 5 5 5 এবং 5 আপনারা বলতে পারেন এইটা প্রথম ভ্যালু এবং এইটা পঞ্চম ভ্যালু এইটা দশম ভ্যালু এইটা পঞ্চদশ এবং এইটা বিংশতম যেখানে n হলো 20 এর সমান একে বলা হয় কোয়ার্টাইল কোয়ার্টাইলের মতো যখন আমরা 100 ভাগে ভাগ করি তখন আমরা পার্সেন্টাইল পাই আমি যদি 100 ভাগে ভাগ করি এবং এখানে আমি 1 রাখলাম এবং 100 এখানে রাখলাম 10 এখানে 90 এখানে এদের মাঝে 50 এখানে এই ভ্যালু গুলোকে বলা হচ্ছে পার্সেন্টাইল আরেকটি টার্ম হলো কোয়ানটাইল আমি এখানে কোয়ার্টাইল এবং পার্সেন্টাইল শব্দ দুটোকে আমরা নিয়েছি কারণ এই দুটি সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে কোয়ানটাইল যেকোনো একটা সংখ্যা হতে পারে আমরা হোল ডাটাকে ভাগ করতে পারি এবং যে কোনো নম্বরে ভাগ করতে পারি উদাহরণ হিসেবে বলা যায় এটা 20 আমি একে 5 ভাগে ভাগ করতে পারি সুতরাং এটা হচ্ছে 1 অথবা আমি এটাকে আসলে প্রথম বা প্রথম সংখ্যা বলতে পারি সুতরাং এখানে প্রথম ও বিংশতম সংখ্যা রয়েছে আমার কাছে তাহলে কি থাকলো 1 থেকে 4 চতুর্থ তারপর অষ্টম তারপরে দ্বাদশতম ষোড়শতম বিংশতম এটাই হলো কোয়ানটাইল পার্সেন্টাইল হচ্ছে 100 কোয়ার্টাইল হচ্ছে 4 যে কোনো কোয়ানটাইল এটা হলো বিংশতম কোয়ানটাইল বিংশতম কোয়ার্টাইল আমি যে কোনো পয়েন্টে ভাগ করতে পারি এবং এটা আমাদেরকে ডাটার পজিশন জানিয়ে দেবে এটা আমরা যখন বক্সএবং হুইসকার প্লট করবো তখন এটা ব্যবহার করা হবে অথবা যখন আমরা স্কিউনেস বা স্কিউনেস এর কোইফিশিয়েন্ট কো এফিশিয়েন্ট অথবা স্কিউনেস এর ব্যাপ্তি গণনা করবো তখন এই কোয়ার্টাইল পার্সেন্টাইল মিডিয়ান এর ব্যবহার করা হয়ে থাকে এখন আমি এখানে এই ভ্যালু গুলো দিয়ে একটা উদাহরণ সমাধান করার চেষ্টা করবো একটা স্যাম্পল থেকে 10 টা পরিমাপের একটা সেট নেওয়া হলো ভ্যালু গুলো মিলিমিটারে এইরকম ভাবে নেওয়া হলো n 10 মিন ¿ X' ∑ xijn 1506150315081505150315051506150315081503 10 মিন X' 1505 মিলিমিটার পরিমাপ করা ভ্যালু গুলো অ্যাসেন্ডিং অর্ডার সাজানো আছে 1503 1503 1503 1503 1505 1505 1506 1506 1508 1508 মিডিয়ান এর ডেপথ ¿ মিডিয়ান 1505 1505 2 1505 মিলিমিটার সুতরাং সন্তত এবং ডিসক্রিট ডাটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে এক্ষেত্রে সন্তত ডাটার ভ্যালুর সংখ্যাগুলো জোড় হিসেবে রয়েছে এ দৈর্ঘ্য বোঝাচ্ছে সুতরাং আমরা বলতে পারি এখানে মিডিয়ান হলো 1505 প্লাস 1505 অর্থাৎ পঞ্চম প্লাস ষষ্ঠ ভ্যালু বাই 2 সমান 1505 যদি ডাটা গুলো সম্পূর্ণ ডিসক্রিট হয় আমরা বলতে পারি 2 টো মিডিয়ান থাকতে পারে আমরা সেক্ষেত্রে শুধু পঞ্চম ও ষষ্ঠ ভ্যালু যোগ করতে পারি না

সুতরাং এর পরে আমরা মোড ক্যালকুলেট করবো এই মোডের জন্য আমরা দেখবো এটা কতবার রিপিট হবে মোডের জন্য আমরা দেখছি 1503 1505 1506 এবং 1508 এর ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে 1503 ভ্যালুটা 4 বার রিপিট হচ্ছে আমি এখানে প্রত্যেক ভ্যালুর ফ্রিকোয়েন্সি বার করছি 1505 দুবার 1506 দুবার এবং 1508 ও দুবার করে রিপিট হচ্ছে এখানে এটা হলো 422এবং 2 এখানে একটা মোড থাকছে যার ভ্যালু হলো 1503 সুতরাং মোড হলো যে ভ্যালুটার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আছে সুতরাং এখানে মোড হলো 1503 সুতরাং মোড যাচ্ছে ফ্রিকোয়েন্সির কেন্দ্র বিন্দু যদি আমি বলি এই ভ্যালুটা 15 01 থেকে 1508 এর মধ্যে এই ভ্যালুগুলো এইভাবে পরিবর্তিত হচ্ছে এবং 1503 ভ্যালুটা 3 বার রিপিট হচ্ছে আমি যদি ফ্রিকোয়েন্সিগুলোকে 1 2 3 4 ইত্যাদি হিসাবে বর্ণনা করি তাহলে আসলে দেখা যাবে 1503 সংখ্যাটি 4 বার রিপিট হচ্ছে 1505 সংখ্যাটি 2 বার 1506 সংখ্যাটি আবার 2 বার রিপিট হচ্ছে এইটা আবার 2 বার হচ্ছে এই ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে এটা 1505 এবং এটা 1506 এখানে আমরা মোড পাচ্ছি এর পরে এখানে আমরা ডিসপারশনের পরিমাপ ক্যালকুলেট করবো আবার আমরা একই ভ্যালু এখানে নিয়েছি আমরা এখানে রেঞ্জ বার করার চেষ্টা করবো যে ডাটা গুলো আমরা পরীক্ষার জন্য নিয়েছিলাম তার মিডরেঞ্জ বার করবো রেঞ্জ হাইয়েস্ট ভ্যালু - লোয়েস্ট ভ্যালু রেঞ্জ 1508 - 1503 005 mm মিডরেঞ্জ ¿ উচ্চতম ভ্যালু নিম্নতম ভ্যালু n মিডরেঞ্জ 1508 1503 2 15055 mm আমি যেমন আগে বলেছিলাম যে আমাদের আজকের লেকচারের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে ফান্ডামেন্টাল স্ট্যাটিসটিক্স এর ধারণাগুলো সম্বন্ধে যেগুলো আপনারা সিনিয়র সেকেন্ডারি স্কুল এ মাধ্যমিক পড়ার সময় জেনে এসেছেন আবার মনে করিয়ে দেওয়া নয় বরংচ এক্সেল টুল ব্যবহার করার সময় আমরা র টুলও ব্যবহার করতে পারি যদি আপনারা চান কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য কিছু নোট দিতে পারি অথবা যেগুলো সাধারণ পরীক্ষা করার সময়ে সাধারণ ফলাফল নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এখন আমি শুধু এক্সেল শিট ব্যবহার করবো আমি এখানে এক্সেল শীটে ডাটাগুলো বসিয়েছি এটা মিলিমিটারে দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমে যে ডাটাগুলো পেয়েছি সেগুলোকে 12 নম্বরে চিহ্নিত করছি আপনারা জানেন যদি আমি 1 ও 2 একসঙ্গে নিই সবার প্রথমে আমি একটা সিঙ্গল সেল ব্যবহার করছি এখানে একটা সবুজ বক্স আসছে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যদি এখানে আসি সেলের কেন্দ্রবিন্দুতে তাহলে এই ধরনের প্লাস হবে যেটাকে আমরা সিলেক্ট টুল বলছি এটাকে আমরা যদি এখানে টেনে আনি এবং টানতেই থাকি তাহলে এটা কলাম টাকে সিলেক্ট করবে আবার এটা রোকেও সিলেক্ট করতে পারে এটা এই কলামটাকেও সিলেক্ট করতে পারে এখানে পুরো ম্যাট্রিক্স টাকে সিলেক্ট করতে পারে আপনারা যে ভাবে নেবেন সুতরাং এটা হলো সিলেক্ট টুল এবং এটা অ্যারো ধরনের টুল এই টুলটা হলো মুভ টুল আমি এই ভ্যালুটাকে যে কোনো সেলে মুভ করাতে পারি আমি যদি মনে করি এটাকে আমি পেছনের দিকে নিয়ে যেতে পারি আরেকটা টুল হলো যেটাকে আসলে বলা হয় ফর্মুলা ড্র্যাগ টুল এখানে সাধারণ প্লাস আছে যদি আমি একটা সিঙ্গল সেল এখানে সিলেক্ট করি যেটা হলো সেল A2 এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কলাম A এবং এটা রো 2 যদি আমি এই A2 সেলটা সিলেক্ট করি এবং এখানে টেনে আনি তাহলে 1 নম্বর সংখ্যাটি আসবে অর্থাৎ ফর্মুলাটা আসলে নিচের দিকে টেনে এখানে আনছে কিন্তু আমি যদি এই দুটো সেলকে সিলেক্ট করি তাহলো এটা নিচের দিকে টেনে নিয়ে আসবে এবং আমরা এখানে সিরিয়াল সংখ্যা 1 থেকে 10 নম্বর পাব সুতরাং আমি এখানে এটা বসিয়েছি একটা সিরিয়াল সংখ্যা দিয়েছি কারণ আগে আমি যেমন পেন দিয়ে সাধারণ ক্যালকুলেশন করেছিলাম সেই রকম ক্যালকুলেশন আমরা এখানে করবো আমি এক্সেল শিট ব্যবহার করে ওই ক্যালকুলেশন করার চেষ্টা করবো কি করে মিডিয়ান বার করবো এক্সসেলে কিভাবে মিন বার করবো এক্সসেলে আমরা ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার সরাসরি ফর্মুলা আছে যেটা খুব ভার্সেটাইল টুল আমরা সব ধরনের রিগ্রেশন বার করতে পারি এবং আরো অনেক জিনিস এক্সেল টুল ব্যবহার করে বার করতে পারি এর মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে ম্যাক্রো আছে কিছু এনোটেশান আছে ডিজাইনের মধ্যে অনেক জিনিস আছে এবং এরকম অনেক কিছু আছে কিন্তু আমি সাধারণ ক্যালকুলেশন করতে চাই এই ডাটাগুলোর dataঅ্যাভারেজ বার করতে চাই তাহলে আমি এই সেলটাকে সিলেক্ট করবো এখানে আমরা লিখছি AVE আপনারা জানেন সিলেকশন এখানে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আসছে এই সেলগুলোর একটা অ্যাভারেজ আমরা পাচ্ছি আমি এই সেলগুলোকে সিলেক্ট করেছি এই বিন্দুগুলো মুভ করছে মানে এগুলোকে সিলেক্ট করা হয়েছে সুতরাং এখানে যদি আমি এন্টার প্রেস করি আমরা এখানে অ্যাভারেজ পাবো আমি এটা মিন হিসেবে বসাচ্ছি মিন ভ্যালু হচ্ছে 1505 আমি এটা লাল রং দিয়ে চিহ্নিত করছি এখানে মিন ভ্যালু আছে আমি এবার মিডিয়ান বার করবো এই ভ্যালুগুলোর মিডিয়ানটাই আমাদের মিডিয়ান ভ্যালু দেবে এখানে মিডিয়ান ও পাওয়া যাচ্ছে 150 এখন আমি মোড বার করার চেষ্টা করবো মোডের জন্য আমি এখানে বসাচ্ছি মোড যদি আপনারা চেষ্টা করেন আপনারা মোড এখানে পাবেন 1503 আমি দেখতে পাবো এই ভ্যালুগুলো একদম সঠিক আমি পেন ব্যবহার করে মিন মিডিয়ান ও মোড গণনা করে যেমন বার করেছিলাম ঠিক একদম সেই ভ্যালুগুলোকে আমরা পাচ্ছি আমি এখানে বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করবো অন্যভাবে আমরা এটা করতে পারি যদি আমরা এই ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাহলে আমাদের কি করা উচিত আমি এই ভ্যালুগুলোকে সিলেক্ট করতে পারি তারপর সর্ট করতে পারি এখানে সর্ট এবং ফিল্টার করতে পারি আমি ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ভ্যালু হিসেবে সাজিয়ে নিতে পারি অথবা এখানে এইভাবে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম হিসেবে সাজিয়ে নিতে পারি আমরা এখানে কলাম A টাকে সর্ট করেছিএখানে আসলে কলাম A আগে থেকেই ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ভ্যালু হিসেবে সাজানো ছিল আমি যদি এখানে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ভ্যালু হিসেবে সাজাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো পরিবর্তিত হয়ে যাবে এখানে ভ্যালুগুলো 10 থেকে 1 পর্য্যন্ত সাজানো থাকবে এখানে 10 নম্বরের হিসেবে ভ্যালুটি হবে 1503 আমরা যে কোনো ভ্যালু নিতে পারি 5 নম্বরের ভ্যালুটা হবে 1503 3 ভ্যালু টি হবে 1508 যদি আমরা এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে আনডু করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন 3 নম্বর ভ্যালু হিসেবে 1508 এবার আমি কলাম B টাকে সাজাতে চাই এই ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং ক্রম হিসেবে আমি সাজিয়ে সমাধান করতে চাই সুতরাং এখানে আমি কাস্টম সর্ট করব আমি এখানে কলাম A কে সিলেক্ট করে সর্ট করব না আমি মিলিমিটারে দৈর্ঘ্যটাকে সিলেক্ট করে সর্ট করব যেটা কলাম B এর ভ্যালু এটা ক্ষুদ্রতম ভ্যালু থেকে বৃহত্তম ভ্যালু এখন এই ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং ক্রম হিসেবে সাজানো হচ্ছে আমরা যে ভাবে বলেছিলাম সেভাবে যদি মিডিয়ান বার করতে হয় যদি 10 টা ভ্যালুর মধ্যে থেকে মিডিয়ান বের করতে হয় তাহলে আমাদেরকে মাঝের ভ্যালুটাকে বার করতে হবে এই ভ্যালুগুলোকে আমরা অ্যাসেন্ডিং ক্রমে সাজিয়ে নিয়েছি কিন্তু এখানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার জন্য খুব বেশি ইচ্ছুক তাই আমি এখানে দ্বিতীয় ফর্মুলা টা ব্যবহার করতে চলেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন σ√ ∑ xi−X' 2 সুতরাং এখানে আমার ক্যালকুলেশন করার জন্য আমি এই ফর্মুলাটাকে বেছে নেবো এটা হলো xi কলাম B এর মধ্যে আমরা xi পাচ্ছি এখানে B2 থেকে B11 পর্য্যন্ত পাচ্ছি আমি যোগফলটাকে এখানে কোনো এক জায়গায় রাখবো আমি এটাকে নিচের দিকে মুভ করাচ্ছি আমি যোগফলটাকে বসাচ্ছি এটা যোগফলের সমান আমি যদি এখানে যোগফলটা বসাই এটার সমান এই যোগফল এন্টার মারলে আমরা এই ভ্যালুগুলোর যোগফল পাবো 1505 এখন আমি এই ভ্যালুগুলোর স্কোয়ার করবো এটা 1506 অর্থাৎ B2 হ্যাট 2 এর ভ্যালুর সমান এখানে হ্যাট সিম্বল এর মানে হচ্ছে পাওয়ার এখানে B2 হ্যাট সংখ্যার পাওয়ার মানে B2 পাওয়ার 2 মানে B2 এর স্কোয়ার B2 পাওয়ার 3 মানে কিউব B2 টু দা ডিগ্রী অফ 4 মানে B2 পাওয়ার 4 আমি এখানে ভ্যালুগুলো বসাতে পারি কিন্তু আমি এখানে শুধু স্কোয়ার ভ্যালু গুলো বসাতে চাই সুতরাং B2 স্কোয়ার এটা স্কোয়ার হয়ে যাবে ঠিক ভ্যালুটা স্কোয়ার হয়ে গেলে তার ভ্যালু হবে 2268036 আমি আমি এই ফর্মুলাটাকে এখানে টেনে নেবো এবার আমি দেখবো এই ফর্মুলাটা ঠিক কিনা হ্যাঁ এটা B3 স্কোয়ার আমি এইভাবে 10 টা ভ্যালুর সবগুলোর ক্ষেত্রেই এই ফর্মুলাটা টেনে আনবো এখন আমার কাছে xi স্কোয়ার আছে এই x এর জন্য আমি আরেকটা রো এখানে লাগাবো আমি এখানে এটাকে সিলেক্ট করে এটাকে এখানে ঢোকাবো এখানে একটা রো ঢুকে যাবে এর ওপরে xi থাকবে এটা হলো xi স্কোয়ার্ড আমি টেক্সট টাকে রাপ করবো টেক্সট টা সেক্ষেত্রে এইভাবে xi স্কোয়ার্ড নিয়ে আসবে এটা হলো xi স্কোয়ার এর যোগফল xi স্কোয়ার্ড এটা হলো যোগফল আমি এই ফর্মুলাটা একটা কলাম এর মধ্যে টেনে নিয়ে যেতে পারি আমি এই ফর্মুলাটা একটা রো এর মধ্যেও টেনে নিয়ে যেতে পারি এটা হচ্ছে B 3 থেকে B12 ভ্যালুর যোগফল এই ভ্যালু গুলো একটা বড় নীল বাক্স এর মধ্যে আছে যদি আমি এখানে এই ফর্মুলাটাকে টেনে নিয়ে যাই তাহলে এই ফর্মুলাটা কলাম C তে গিয়ে পৌঁছাবে এখানে আমি দেখতে পাচ্ছি এটা C 3 থেকে C12 এর যোগফল এই বড় নীল বাক্সটা C 3 থেকে C12 এর যোগফল তাহলে আমি এখানে xi স্কোয়ার্ড এর যোগফল পেলাম এবং এটা হলো xi এর যোগফল সুতরাং এখানে ফর্মুলাটা হলো xi এর যোগফল xi স্কোয়ার্ড এর যোগফল সেটা হলো 2265 আমাকে সেক্ষেত্রে এটাকে স্কোয়ার করতে হবে এবং xi হোলস্কোয়ারের যোগফল বার করতে হবে সুতরাং আমি এটাকে এইভাবে বলতে পারি এখানে এটাকে আরো নীচে টেনে নিয়ে যাবো আরো নিচে নিয়ে যাবো এবং এখানে যোগফলের স্কোয়ারটাকে রাখবো এখন এই ভ্যালুটা হলো এই ভ্যালুটার স্কোয়ার এর সমান সুতরাং এখানে ফর্মুলাটা হলো x স্কোয়ার এর যোগফল মাইনাস x হোল স্কোয়ার এর যোগফল এটা আসলে x স্কোয়ার্ড এর যোগফল x স্কোয়ার্ড এর যোগফল মাইনাস x হোল স্কোয়ার এর যোগফল বাই n এবং এই পুরো পার্থক্যটাকে n 1 দিয়ে ভাগ করা হয় এই ফর্মুলা ব্যবহার করে আমরা x স্কোয়ার্ড এর যোগফল পাই 2265 এবং এটা হচ্ছে x স্কোয়ার এর যোগফল বাই nএখানে n হচ্ছে 10 এই ভ্যালুটা হলো x স্কোয়ার্ড এর যোগফল মাইনাস x স্কোয়ার এর যোগফল বাই n এখন এই ভ্যালুগুলোর পার্থক্য হচ্ছে x স্কোয়ার্ড এর যোগফল মাইনাস এইটা আমি এখানে এই ভ্যালুটা বসাবো এটা x স্কোয়ার্ড এর যোগফল মাইনাস x স্কোয়ার এর যোগফল এর সমান এই ভ্যালুটা যাই হোক না কেন ভ্যারিয়েন্স হবে এই ভ্যালুটা বাই n 1 এর সমান এটাই আমার ভ্যারিয়েন্স 0004 যদি আমি এখানে ভ্যারিয়েন্স বসাই এক্সেল এ যোগফল ফর্মুলা ব্যবহার করে যদি ভ্যারিয়েন্স বার করি তাহলে কি হবে ভ্যারিয়েন্স এর জন্য আমি এখানে ভ্যারিয়েন্স টাকে বেছে নেবো ভ্যারিয়েন্স এর ভ্যালু গুলোকে ঠিক মতো যাচাই করার জন্য আমরা দেখবো যে এখানে ভ্যারিয়েন্স একই থাকছে এখানে আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করার জন্য একটা নির্দিষ্ট সম্পর্ক বা ফর্মুলা ব্যবহার করছি এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা একই ভ্যারিয়েন্স পাবো যেটা আপনারা বার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভ্যারিয়েন্স এর সমান একটা কম্যান্ড দিলেই হবে তাহলে এটা ফর্মুলা লাগিয়ে ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করে দেবে এখানে শুধু 10 টা রিডিং আছে এরকম হাজার হাজার রিডিং হতে পারে সেক্ষেত্রে সে গুলোকে সাব গ্রুপে ভাগ করতে হবে এবং অনেক ক্যালকুলেশন করতে হবে পেন সেখানে কাজ করবে না আমাদেরকে এক্সেল ব্যবহার করতে হবে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্যালকুলেশন করতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ভ্যারিয়েন্স এর স্কোয়ার রুট আমি এখানে প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবো এটা হচ্ছে এই ভ্যালুটার স্কোয়ার রুট SQRT এন্টার এটা হচ্ছে 0 02 যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে চাই এক্সেল ফর্মুলা ব্যবহার করে তাহলে কি হবে B 3 থেকে B 12 পর্য্যন্ত ভ্যালুর ভ্যারিয়েন্স এখানে একই হবে সুতরাং এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ফর্মুলা বেছে নিয়েছি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ভ্যালুটা পেলাম 002 আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গণনা করছি এটা 002 এখানে আমরা ভ্যারিয়েন্স এর ফর্মুলা লাগিয়ে আমরা পেলাম 0000৪ অন্য সম্পর্ক লাগিয়ে যে ভ্যালুটা পেলাম সেটাও এক এটাই এক্সেল এর আসল প্রয়োগ আরো গণনার জন্য আমরা এক্সেল টুল ব্যবহার করবো পরের লেকচারে আমরা এই ব্যাপারে আরো আলোচনা করবো এক্সেল শিট ব্যবহার করে কিভাবে ভ্যারিয়েন্স প্লট বা ভ্যারিয়েন্স গ্রাফিক্স প্লট করা যায় সে ব্যাপারে আলোচনা করবো এখানে অনেকগুলো চার্ট আমরা প্লট করেছি আমি যদি চার্টটা খুলি এটা একটা আসলে বার চার্ট ধরনের আমাদের এখানে স্ট্যাকেড বার স্ট্যান্ডিং বার স্ক্যাটার্ড ডায়াগ্রাম লাইন চার্ট এবং পাই চার্ট আছে এর পরে ডাটা ভিসুয়ালাইজেশান নিয়ে আলোচনা করবো পরের লেকচারে আমি এক্সেল ব্যবহার করে অনেক কিছু প্লট করব